আজ আমরা আলোচনা করব একটা বিষয় যেটা হলো বিকৃতির পরিমাপ মূলত স্থানচ্যুতি বা বিচ্যুতির পরিমাপ কে বিকৃতি বলা হয় সুতরাং আমরা সাধারণত কি করি আমরা যখন বলের প্রয়োগ করি সেই সময় বিকৃতি পরিমাপ করার চেষ্টা করি আমরা এখন বিচ্যুতি বা ডিফ্লেকশন কি সেটা বোঝার চেষ্টা করি বিকৃতি পরিমাপ করা খুবই সোজা তোমরা এটা চেষ্টা করে দেখতে পারো কত বল প্রয়োগ করা হয়েছে সেটা জানা দরকার উদাহরণস্বরূপ তোমরা কোন পদার্থের ইয়ং গুণাঙ্ক Young's modulus এর মান জানো ইয়ং গুণাঙ্ক Young's modulus এর মান পীড়ন ভাগ বিকৃতি এর সাথে সরাসরি সমানুপাতিক তাহলে এখন পীড়ন কাকে বলে পীড়ন সাধারণত একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল তোমাদের ক্ষেত্রফল জানা আছে কারণ এটা একটা ডিজাইন প্যারামিটার তোমরা উপাদানের প্যারামিটার এর মান জানো তাহলে এখন বিকৃতির পরিমাপ করতে পারো সুতরাং খুব সহজেই আমি এখন বলের পরিমাপ করতে পারি এবং বলের পরিমাপ করা বাস্তব ক্ষেত্রে খুব সহজ নয় যখন কোন বস্তুর ওপর কোন বলের প্রয়োগ হয় সেটা কোন একটা নির্দিষ্ট দিকে হতে পারে মানে একাক্ষ এটা দ্বিঅক্ষীয় বা ত্রিঅক্ষীয় ও হতে পারে আমরা ইউনিভার্সাল টেস্টিং মেশিন এ যা পরিমাপ করে থাকি সেগুলো সবই একাক্ষ পরীক্ষা আজকাল আস্তে আস্তে দ্বিঅক্ষীয় ধারণাতেও কাজ হচ্ছে দ্বিঅক্ষীয় মানে হল এক্ষেত্রে দুটো দিক আছে বলের প্রযুক্ত হবে এবং তার সাথে বিকৃতির পরিমাপ হবে অথবা ট্রেন প্রযুক্ত হবে এবং তার সাথে বল পরিমাপ হবে সুতরাং যাই হোক আমাদের আজ দ্বিঅক্ষীয় পরীক্ষা করব যদি আমরা ত্রিঅক্ষীয় পরীক্ষা নিয়ে কথা বলি এবং এবং প্রযুক্ত বলের ব্যাপারে ভাববো যে প্রাথমিক বল আমরা প্রয়োগ করি সেগুলো হলো প্রসারণসাধ্য সংকোচন তৃতীয়টি হলো মোচড়ানো আর তার সাথে চতুর্থ টা হল কৃন্তন বল তাহলে সাধারণত এই বল গুলি আমরা পরিমাপ করার চেষ্টা করি এবং কোন কঠিন পদার্থের ক্ষেত্রে বিকৃতির পরিমাপ করা খুব প্রচলিত একটা পদ্ধতি গ্যাস এবং তরলের ক্ষেত্রে বিকৃতির পরিমাপ করা খুবই বিরল গ্যাসের ক্ষেত্রে তো এটা খুবই বিরল তাহলে আমরা এখানে কঠিন পদার্থের উপর চিন্তা ভাবনা করব সুতরাং যখন আমরা পরিমাপ নিয়ে কথা বলি এটা শুধুমাত্র উত্পাদন এর একটা অংশ নয় এক্ষেত্রে তাপমাত্রা বিকৃতি চাপ এদের পরিমাপ করা খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমরা এই কোর্সে তোমাদের বিকৃতি পরিমাপ পদ্ধতির এক ঝলক দেখানোর চেষ্টা করব তাহলে এখন আমরা বিকৃতি পরিমাপের আলোচনা শুরু করি লোড সেল ও খুব পুরনো একটা যন্ত্র যেটা এই বিকৃতি পরিমাপের জন্য ব্যবহৃত হয় এছাড়া আছে মেটাল ফয়েল স্ট্রেন গেজ তারপর বিকৃতি প্রতিরোধক পরিমাপ এবং প্রধান তারের পরিমাপ টর্ক পরিমাপ পাইজোইলেক্ট্রিক পরিমাপ এবং ফ্লোটিং বেল পরিমাপ তাহলে এই সমস্ত জিনিস গুলি বিকৃতি পরিমাপের জন্য ব্যবহৃত হয় যেমন আমি তোমাদের আগে বলেছি যখন আমরা কোনো একটা মাপার যন্ত্র নিয়ে আলোচনা করি তখন আমরা রৈখিকতা সংবেদনশীলতা এবং তার আকার নিয়ে কথা বলি এই যন্ত্র গুলো চালানোর জন্য আমরা সবসময়ই চাইবো যেন খুব কম শক্তির প্রয়োজন হয় কিন্তু যত কমই হোক এই যন্ত্রগুলোর কিছু শক্তির চাহিদা থাকে যখন আমরা একটা সেন্সর পছন্দ করব তখন এই ব্যাপার গুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের পছন্দ করতে হবে যে আমাদের জন্য ঠিক কি প্রয়োজন এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হল মূল্য বল পরিমাপের মানদণ্ড হল ভার যেটা লিভারের সাহায্যে প্রয়োজনমতো বাড়ানো যায় কখনো ভার এর সরাসরি প্রয়োগ বেশ সুবিধাজনক যেমনটি হয় স্প্রিং ব্যালেন্স এর ক্ষেত্রে অথবা বলতে পারি আমরা স্প্রিং ব্যালেন্স ব্যবহার করি কারণ এটার সাথে ভারযুক্ত করে খুব সহজেই পরিমাপ করা যায় আমরা স্প্রিং ব্যালেন্স এর ক্ষেত্রে সাধারণত কি করে থাকি এর সাথে আমরা একটা ভর যুক্ত করি এবং তার সাথে সাথে স্প্রিং টা প্রসারিত হয় এখন কতটা প্রসারিত হলো বিচ্যুতির পরিমাণ থেকে থেকে আমরা স্ট্রেন খুঁজে বের করার চেষ্টা করি বিকৃতি কে কিভাবে সঠিক বর্ণনা করা যায় যখন কোন বস্তুর ওপর বল বা ভার প্রয়োগ হয় তখন সেটাতে কিছু বিকৃতি ঘটে একক দৈর্ঘ্যে এই বিকৃতির পরিমাণকে বলা হয় একক বিকৃতি যেটাকে লেখা হয় ɛ দিয়ে এবং তাকে নিম্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় এখানে δl হল কোন বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন এবং l হল বস্তুর আগের দৈর্ঘ্য মাধ্যাকর্ষণ কে পরিমাপ করা যায় বস্তুর মুক্ত পতন পদ্ধতির দ্বারা লন্ডনে যার মান 981 নিউটন প্রতি কেজি অথবা মিটার প্রতি সেকেন্ড স্কয়ার কিন্তু Quito যেটা নিরক্ষরেখার কাছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উপরে অবস্থিত সেখানে এটার মানে হল 97725 নিউটন প্রতি কেজি তোমরা এখানে পার্থক্যটা বুঝতে পারছো আমরা এটাই বলতে চাইছি যে এই পার্থক্যটা স্প্রিং ব্যালেন্স এর ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে স্প্রিং ব্যালেন্স খুব প্রচলিত একটা যন্ত্র বিকৃতি পরিমাপের ক্ষেত্রে এর কারণ গুলি হলো এটা সস্তা ছোট কোন নড়াচড়া করে না এবং এটা সহজেই ক্যালিব্রেশন করা সম্ভব এর পরে আমরা আলোচনা করব লোড সেল নিয়ে সাধারণত প্ল্যাটফর্ম স্কেল এ একটা লিভার সিস্টেম থাকে যার দ্বারা সমান্তরাল গতি নিশ্চিত করা যায় যার ফলে একটা প্রদত্ত বিচ্যুতির জন্য স্থিতিস্থাপক শক্তির পরিবর্তন হয় এবং এই ফলাফল সমস্ত লোড পজিশন র জন্য সমান থাকে উদাহরণস্বরূপ ধরা যাক এটা একটা সাধারণ প্লাটফর্ম স্কেল যাতে একটা লিভার সিস্টেম আছে যেটা সমান্তরাল গতি নিশ্চিত করে সুতরাং কোন একটা বিচ্যুতির জন্য পোটেনশিয়াল এনার্জি পরিবর্তন হবে এবং সেই মান সমস্ত লোড পজিশন র জন্য একই থাকবে যে সমস্ত স্কেল অনেকগুলি লোড সেল ব্যবহার করে কিন্তু কোন সমান্তরাল গতির পদ্ধতি নেই তাহলে সেখানে একইরকম সেল যাদের সমান ভার বিচ্যুতির বৈশিষ্ট্য থাকতে হবে এবং সেখানে আউটপুট এবং লোড সম্পর্ক একদম সরল রৈখিক হওয়া প্রয়োজন নতুবা আউটপুট সঠিকভাবে সমস্ত লোড এবং ভার এর অবস্থান এর সাথে একত্রিত করা যাবে না সুতরাং আমরা বলতে চাইছি আউটপুট সরলরৈখিক হওয়া উচিত সেজন্য সাধারণত আমরা কি করে থাকি আমাদের কাছে একটা সোল্ডার থাকে যার দ্বারা আমরা একটা সোল্ডার সংযোগ করার চেষ্টা করি এখানে আমাদের কাছে আছে একটা bar বা স্কেল এবং এর সাথেই আমরা দুটো স্ট্রেন গেজ যুক্ত করি আমরা এখানে দেখবো স্ট্রেন গেজ আসলে কি এখানে এটাই হলো স্ট্রেন গেজ এবং তার সঙ্গে সংযুক্ত হওয়া ভার সুতরাং আমরা যখন ভার বৃদ্ধি করি তার সাথে সাথে বিচ্যুতি ঘটে এবং বিকৃতির মান বৃদ্ধি পায় সেই সময় আমরা ডিফ্লেকশন পরিমাপ করি এখন আমরা দেখব কিভাবে ভার এর প্রতিরোধ পরিমাপ করা সম্ভব ধরা যাক একটা পরিবাহী যার সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল Ac এবং দৈর্ঘ্য L এবং যার বৈদ্যুতিক প্রতিরোধক e এই বিদ্যুৎ পরিবাহী জন্য প্রতিরোধ R কে লেখা যেতে পারে R eLAc যদি এই পরিবাহীর অক্ষ বরাবর লম্ব চাপ প্রযুক্ত হয় তাহলে লেখা যেতে পারে dR AcedLLde eLdAcAc2 তাহলে এটা হল সেই তার আমরা এক্ষেত্রে কি বোঝাতে চাইছি আমরা বলতে চাইছি প্রস্থচ্ছেদ এবং দৈর্ঘ্য পরিবর্তন হয় এবং তার ফলে বৈদ্যুতিক রোধ R এর পরিবর্তন হয় সুতরাং এখানে বেশ কয়েকটি কারণের জন্য R এর পরিবর্তন হয় নম্বর সমীকরণ কে Poisson অনুপাত দিয়ে নিন্মলিখিতভাবে বর্ণনা করা যেতে পারে তাহলে এখন এখানে dR টা এটাই বোঝায় এই সমীকরণের সম্পর্কে আমি বলতে পারি এক নম্বর সমীকরণ কে Poisson অনুপাত এর দ্বারা বর্ণনা করা হয়েছে কারণ Poisson অনুপাতের মান আমাদের কাছে জানা আছে এটা উপাদানের বৈশিষ্ট্য সুতরাং আমরা এখানে Poisson অনুপাত ব্যবহার করার চেষ্টা করব এখানে প্রতিরোধের মান এইভাবে নির্ণয় করা যেতে পারে R eLAc Ac 4D2 41×10 327 85 × 10 7m2 প্রতিরোধ 1 08 × 10 3 Ω এখানে এই সমস্যাটার জন্য তামার প্রতিরোধ ক্ষমতার মান দেওয়া আছে কারণ এটা আমাদের কাছে অজানা তাই তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে বুঝবে এটা একটা উপাদানের বৈশিষ্ট্য এটা একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা ডিজাইন সুতরাং এই সব কিছু দ্বারা কি করতে চাইছি আমরা সর্বমোট প্রতিরোধ পরিমাপ করতে চাইছি পরবর্তী আলোচ্য বিষয় হল ধাতব ফয়েল স্ট্রেন গেজ একটি স্ট্রেন গেজ এর প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে যখন আমরা এর ওপর প্রসারণসাধ্য বা সংকোচন পীড়ন প্রয়োগ করি তবে প্রধানত আমরা প্রসারণসাধ্য পীড়ন প্রয়োগ করে থাকি এর আসল কারণ হলো উপাদানের সহজাত পরিবর্তন হয় যখন তার ওপর কোনো ভার প্রযুক্ত হয় এর ফলে দৈর্ঘ্যের বৃদ্ধি হয় এবং প্রস্থচ্ছেদ কমতে থাকে উদাহরণস্বরূপ ধরা যাক তোমার কাছে একটা তার আছে এবং যখন তুমি ওটাকে টানার চেষ্টা করবে ধরা যাক L তাহলে এর ফলে কি ঘটবে যখন তুমি লোড প্রয়োগ করবে তার ফলে এটা L∆L হয়ে যাবে যখন এই ∆L বৃদ্ধি পায় ঠিক তখন ডায়ামিটার বা ব্যাস D কমে যায় সুতরাং এখন ব্যাস হবে D ∆D কারণ আয়তনটা ধ্রুবক থাকতে হবে তাহলে এক্ষেত্রে প্রধান কারণ হলো উপাদানের সহজাত পরিবর্তন যখন তার ওপরে কোন ভার প্রযুক্ত হয় এবং তার আংশিক ফলাফল স্বরূপ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং প্রস্থচ্ছেদ কমে যায় সাধারণত প্রচলিত ধাতু গুলির জন্য তাপীয় প্রসারণ এর মান প্রতি ডিগ্রি সেলসিয়াস এর জন্য 11 পার্টস প্রতি মিলিয়ন থেকেও বেশি হয় যখন গেজ উপাদানের তাপীয় প্রসারণের গুণাঙ্ক এর মান একদমই আলাদা হতে পারে তাহলে আমরা তাপীয় প্রসারণ নিয়ে কথা বললাম যদি এই শ্যাফট এর ক্ষেত্রে তোমরা তাপ প্রয়োগ করো তাহলে কি ঘটবে উপাদান এর বৈশিষ্ট্য কি আমরা এখানে যেটা আলোচনা করলাম সেটা তোমাকে মনে রাখতে হবে বিকৃতির মান প্রায়শই 100 পার্টস প্রতি মিলিয়ন থেকে কম হতে পারে এটা পরিস্কার হয়ে গেছে যে তাপমাত্রার খুব কম পরিবর্তনের জন্য সাংঘাতিক ভুল হয়ে যেতে পারে এখানে অবশ্যই নিশ্চিত করতে হবে যে স্ট্রেন গেজ পরিমাপের জন্য তাপমাত্রা কিন্তু গুরুত্বপূর্ণ প্যারামিটার নয় এটা সাধারণত ধরে নেওয়া হয় যে গেজ ফয়েল এবং প্লাস্টিকের বাহক যাদের সঙ্গে জোড়া আছে তাদের তুলনায় খুবই পাতলা ধরে নেওয়া যেতে পারে এদের স্থিতিস্থাপক প্রসারণ খুবই ছোট এবং সমান থার্মাল প্রসারণ এবং সংকোচন এর ক্ষেত্রে তাহলে চলো এখন দেখা যাক স্ট্রেন গেজ এর কিভাবে ব্যবহৃত হয় এজন্য তোমাকে প্রথমে বুঝতে হবে চাপ বনাম বিকৃতি মানে কি যদিও আমি একটা খুব সংক্ষিপ্ত ভূমিকা এ সম্পর্কে দিয়েছি তবুও এটা আরো পরিষ্কার করবার জন্য আরো একটা বিস্তারিত উপস্থাপনা দেওয়া দরকার বিকৃতি হল স্থানচ্যুতির পরিমাপ যাকে সাধারণত মাইক্রো স্ট্রেন প্রকাশ করা হয় মানে বলতে চাইছি দৈর্ঘ্য বা ব্যাস এর জন্য খুব কম মাইক্রো স্ট্রেন পাওয়া যায় এখন পীড়ন কি পীড়ন হল কোন বস্তুর ওপর প্রযুক্ত ভার এর পরিমাপ যেখানে তুমি বিকৃতি মাপতে চাইছ সুতরাং বলতে পারি চাপ এবং বিকৃতি উভয়ই স্থিতিস্থাপকতা মাপাংক E এর সাথে যুক্ত Hook এর সূত্র থেকে আমরা জানতে পারি E এখন দেখা যাক বিকৃতি আসলে কি বিকৃতি হল প্রসারণ আমরা বলতে পারি কোন একটা নির্দিষ্ট দিকে প্রসারণ অথবা আমরা বলতে পারি দৈর্ঘ্যের বৃদ্ধি ভাগ মূল দৈর্ঘ্য তাহলে এখানে বিকৃতি তিন ধরনের হতে পারে এর মধ্যে একটা হল তির্যক বিকৃতি পরেরটা অক্ষীয় বিকৃতি এবং অবশ্যই শেষের টা হল পয়সনের অনুপাত Poissons ratio পয়সনের অনুপাত Poissons ratio আসলে কি এটাকে লেখা যায় নিম্নলিখিতভাবে পয়সনের অনুপাত Poissons ratio µ ta তির্যক বিকৃতি t ∆DD অক্ষীয় বিকৃতি a ∆LL তাহলে এখন তোমরা কি জানো তোমাদের কাছে একটা ধ্রুবক আয়তনের উপাদান আছে এবং যখন এই উপাদানটি প্রসারিত হবে তখন তার ফলে রোধের পরিবর্তন ঘটবে এবং তখন যদি তোমরা সেই রোধের পরিবর্তন কে পরিমাপ করতে পারো কারন সেটা আমার জন্য সোজা কাজ এবং পরে তাকে নিয়ন্ত্রণ করে আমরা আউটপুট ভোল্টেজ হিসেবে পাবো সুতরাং আমি এখন রোধের পরিমাপ অথবা রোধের পরিবর্তন পরিমাপ করার চেষ্টা করব আমরা এটা করার জন্য একটা যন্ত্র ব্যবহার করব যাকে বলা হয় স্ট্রেন গেজ তাহলে স্ট্রেন গেজ হল এমন একটি যন্ত্র যেটা কোন পরিবাহীর ওপর ভার প্রয়োগের ফলে যে বৈদ্যুতিক রোধের পরিবর্তন হয় তাকে মাপতে পারে সুতরাং তুমি বৈদ্যুতিক রোধের পরিবর্তন কে মাপতে পারো তাহলে এটাই হলো স্ট্রেন গেজ এর প্রাথমিক নীতি যার উপরে এটি কাজ করে বৈদ্যুতিক প্রতিরোধ R ρLAc যেখানে ρ কোন উপাদানের প্রতিরোধক ক্ষমতাΩ m Ac প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল L দৈর্ঘ্য R বৈদ্যুতিক প্রতিরোধ Ω আমরা যখনই R বার করব সেটা যেন সব সময় ohms এ হয় এখানে আমরা বেশ কিছু আকর্ষণীয় তথ্য জানতে পারলাম যে R এর মান কিভাবে বাড়ানো যেতে পারে অথবা R কিসের জন্য বাড়তে পারে প্রথমেই বলা উচিত এটা পরিবাহীর দৈর্ঘ্যের সাথে বাড়ে এক্ষেত্রে পরিবাহী হলো একটা তার অথবা শ্যাফট এরপর বলতে পারি এটা ব্যাস এর সাথে কমে যায় এবং সবশেষে বলা যায় যে তাপমাত্রার সাথে বৃদ্ধি পায় এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা অনেক সময় ভুল রিডিং পাই কারণ পরিবাহীর তাপমাত্রার পরিবর্তন অথবা পরিবাহী টি শ্যাফট এর উপর আটকে যেতে পারে এবং তার ফলে তাপমাত্রার পরিবর্তন ঘটে এবং সবশেষে বলতে পারি এটা উপাদানের প্রতিরোধ ক্ষমতার সাথে বৃদ্ধি পায় তাহলে এই সব উপায় এর মাধ্যমে তোমরা R এর মান পরিবর্তন ঘটাতে পারো তাহলে এর পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের গেজ ফ্যাক্টর কে খুঁজে বার করতে হবে গেজ ফ্যাক্টর R ρLA Rএর পরিবর্তন dRd dLA প্রসারণ dRd L 1A2

যখন আমরা স্ট্রেন গেজ পড়া শুরু করব তখন এই ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের সবাইকে ধন্যবাদ